বডি ল্যাঙ্গুয়েজ বিষয়ের ওপর আমাদের কোর্সের প্রথম মডিউলে সবাইকে স্বাগত জানাই যেমন আমরা সকলে জানি আমাদের পেশাদার আলাপচারিতার একটি অবিচ্ছেদ্য অংশ হলো বডি ল্যাঙ্গুয়েজ একটি ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ আমাদের সাহায্য করে নিজেদেরকে আরো সফলভাবে উপস্থাপনা করতে আজকের মডিউলে আমরা বোঝার চেষ্টা করব বডি ল্যাঙ্গুয়েজ এর সংজ্ঞা বডি ল্যাঙ্গুয়েজ এর উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতা সম্পর্কে কারণ একজন যা বলে এবং একজন যা বলতে চায় তার মধ্যে যে অসঙ্গতিগুলো থাকে বডি ল্যাঙ্গুয়েজ সেগুলোর সম্বন্ধে আমাদের সজাগ করে দেয় কারণ বডি ল্যাঙ্গুয়েজ এর মাইক্রো এবং ম্যাক্রো এক্সপ্রেশনের সাহায্যে আমরা দ্বিপাক্ষিক এবং আন্তঃব্যক্তিক পরিস্থিতিতে মানুষের মনোভাব এবং আবেগ বুঝতে পারি আমরা বুঝতে পারি একজন ব্যক্তি বিনম্র নাকি অহংকারী বা সে উন্নাসিক নাকি সে জেদী এবং একই সময়ে কেউ কোন নির্দিষ্ট হতাশার মধ্যে কথা বলছে নাকি সে রেগে নাকি সে অধৈর্য বা উদাসীন ইত্যাদি বডি ল্যাঙ্গুয়েজ এই সংকেতগুলি একজন ব্যক্তির আসল ব্যক্তিত্ব এবং আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করে ঠিক যেভাবে আমরা একটি বই পড়ে সেটির অর্থ বুঝতে পারি বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কোনও ব্যক্তিকে একইভাবে অনুধাবন করার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দেয় আমরা সেই অসঙ্গতি গুলি খুঁজে পাই যেগুলি ভার্বাল স্টেটমেন্ট এবং স্বরভঙ্গি অঙ্গভঙ্গি গলার স্বর নিয়ন্ত্রণ ইত্যাদি নন ভার্বাল কমিউনিকেশন এর মধ্যে থাকে নন ভার্বাল কমিউনিকেশন এর ম্যাক্রো এবং মাইক্রো এক্সপ্রেশন রয়েছে এখন বডি ল্যাঙ্গুয়েজ এর ম্যাক্রো এবং মাইক্রো এক্সপ্রেশনগুলির মধ্যে ঠিক কী পার্থক্য রয়েছে ম্যাক্রো এক্সপ্রেশনগুলি হল সেই ভাবগুলি এবং দিকগুলি যা আমাদের কাছে দৃশ্যমান উদাহরণস্বরূপ যদি আমি হাসি এই হাসিটি দৃশ্যমান তবে এটি ম্যাক্রো এক্সপ্রেশন অন্যদিকে মাইক্রো এক্সপ্রেশন হল সেই এক্সপ্রেশন যা খুব ক্ষুদ্র ও ক্ষণস্থায়ী এক্সপ্রেশন কিন্তু সেটি সত্য যেখানে উদাহরণস্বরূপ কিছু মানুষকে বর্ণনা দিতে বলা হয়েছে তাদের সহকর্মীদের বা কোনও নির্দিষ্ট চলচ্চিত্রের এটি লক্ষ করা গেছে যে এই অডিও এবং ভিডিও রেকর্ডিংয়ের সময় লোকেরা তাদের সহকর্মীদের চিত্রিত করার জন্য সাবধানে ইতিবাচক বিশেষণগুলি ব্যবহার করেছিল তবে মাইক্রো এক্সপ্রেশনগুলিতে একজন তাদের সংযোগ এবং অন্যান্য ব্যক্তির প্রতি তাদের উদ্দেশ্যগুলি পড়তে পারে উদাহরণস্বরূপ আমরা বুঝতে পারি কোন ব্যক্তি যে সহকর্মীটির ব্যাপারে বর্ণনা দিলো তাকে পছন্দ করে নাকি করে এই মাইক্রো এক্সপ্রেশনগুলি খুবই ক্ষুদ্র হতে পারে ধরুন চোখের ঠিক নীচে একটি পেশীতে একটি পলক বা এখানে এই পেশীতে হেমি ফেসিয়াল একটি আকস্মিক টান বা আমার হাসিও কিছু বলার চেষ্টা করতে পারে তবে চোখ সেই আবেগের বিরোধিতা করে এখন এই মাইক্রো এক্সপ্রেশনগুলি ম্যাক্রো এক্সপ্রেশনগুলির চেয়ে বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেশি উল্লেখযোগ্য মাইক্রো এক্সপ্রেশন শব্দগুচ্ছটি প্রথমবারের মতো পল একম্যান তাঁর বই টেলিং লাইস বইয়ে ব্যবহার করেছিলেন যা 1985 সালে প্রকাশিত হয়েছিল উদাহরণস্বরূপ যেসব জিনিসগুলি আমরা আমাদের সাথে বহন করি সেই পোশাকটিই আমরা পরিধান করি সেই সুগন্ধিটিই আমরা ব্যবহার করি তবে আজকের অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা দেখতে পাই যে এই দিকগুলিও বডি ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা যা বুঝি তার মধ্যেএবং তাই আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াগুলির ক্রমবর্ধমান উপস্থিতির কারণে ব্যবসায় জগতের পাশাপাশি অন্যান্য পেশায় ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটি ধারণা অবশ্যই গুরুত্বপূর্ণ মিডিয়ার উপস্থিতি এই বিশেষ ক্ষেত্রটির প্রতি আমাদের উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলেছে বিশেষত সেলিব্রিটিদের প্রতি আমাদের উন্মাদনা এটির সম্ভন্ধে আমাদের সচেতনতা বাড়িয়েছে আমরা দেখতে পাই যে ম্যাগাজিনগুলির পাশাপাশি ভিডিও চ্যানেল টিভি চ্যানেলগুলি সেলিব্রিটিদের বডি ল্যাঙ্গুয়েজের উপর অন্তহীন আলোচনা করে অভিনেত্রী অভিনেত্রীদের রাজনৈতিক ও সামাজিক নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অবিরাম প্রচার করা হয় আমি এখানে একটি খুব আকর্ষণীয় ঘটনা উল্লেখ করব যেখানে একটি এফবিআই এজেন্ট এনবিসি টেলিভিশন প্রোগ্রামে ম্যাডোনা নিজের গর্ভাবস্থার বিষয়ে মিথ্যা বলছিল কিনা দেখার জন্য ম্যাডোনার চোখের পলক বিশ্লেষণ করার চেষ্টা করেছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে উন্নত মিডিয়া সচেতনতার পাশাপাশি প্রযুক্তির নিরলস উন্নতি আজ এই বিষয়টির অধ্যায়নকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে আমরা যদি বডি ল্যাঙ্গুয়েজ বা নন ভার্বাল কমিউনিকেশন এর সংজ্ঞা বিবেচনা করি তবে আমরা দেখতে পাই যে বিভিন্ন অভিধান আকর্ষণীয় উপায়ে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে 2012 সালে প্রকাশিত কলিন্স ইংলিশ অভিধানের দ্বাদশ সংস্করণ এটিকে "nonverbal imparting of information by means of conscious or subconscious bodily gestures and postures etc" হিসাবে সংজ্ঞায়িত করেছে সুতরাং আমরা এখানে দেখতে পেলাম যে এই সংজ্ঞাটি মাইক্রো এবং ম্যাক্রো সিগন্যালের কনশাস এবং আনকন্সাস দিকগুলির মাধ্যমে তথ্য আদান প্রদানের উপর মনোনিবেশ করেছে কনসাস এবং আনকন্সাস এই দুটি দিক আমরা কয়েক মিনিট পরে আলোচনা করব ওয়েবসটারের নিউ ওয়ার্ল্ড কলেজ অভিধানটির Webster's New World College Dictionary পঞ্চম সংস্করণ যা 2012 সালে প্রকাশিত হয়েছে এটিকে "gestures unconscious bodily movements facial expressions etcetera which service nonverbal communication or as accompaniments to a speech হিসাবে সংজ্ঞায়িত করেছে হেডউইগ লুইস বডি ল্যাঙ্গুয়েজকে বর্ণনা করেছেন "the communication of personal feelings emotions attitudes and thoughts through body movements gestures postures positions and distances either consciously or involuntarily more often subconsciously and accompanied or unaccompanied by the spoken language" এই সমস্ত সংজ্ঞার মধ্যে আমি মনে করি হেডউইগ লুইসের সংজ্ঞাটি অন্যান্য অভিধানের সংজ্ঞাগুলির চেয়ে অনেক বেশি পরিপূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ বা নন ভার্বাল কমিউনিকেশন শব্দের সাথে বা শব্দ ছাড়াও ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ জনাকীর্ণ ঘরে গলার আওয়াজ শ্রবণযোগ্য না হলেও সুনির্দিষ্ট অঙ্গভঙ্গি করে বন্ধু বা সহকর্মীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা যায় একই সাথে আমরা দেখতে পাই যে আমরা যখন কমিউনিকেশনকে সম্পূর্ণতার সাথে দেখি মানে শব্দের পাশাপাশি নন ভার্বাল কমিউনিকেশনকে একসাথে দেখি আমরা যেকোনো পরিস্থিতির সম্পূর্ণতা কল্পনা করতেসম্পূর্ণ ছবিটি কেবল তখনই আমাদের সামনে উপস্থিত হয় যখন আমরা দুটিকে একত্রিত করি এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়াও প্রদান করে উদাহরণস্বরূপ আমরা একজন ব্যক্তির সাথে কথা বলছি এবং সেই ব্যক্তির অভিব্যক্তির দিকে তাকিয়ে আমরা জানতে পারি যে সেই ব্যক্তি কতটা বুঝতে পেরেছেন বা কোনও নির্দিষ্ট বিষয় সম্বন্ধে আরও কিছু ব্যাখ্যা প্রয়োজন কিনা কারণ আমরা যা বলার চেষ্টা করি তার অর্ধেকেরও বেশি তবে নন ভার্বাল কমিউনিকেশন এর মাধ্যমে জানানো হয় কথার মাধ্যমে নয় যদিও নন ভার্বাল কমিউনিকেশন বিষয়ের নিয়মাবদ্ধ অধ্যায়ন শুরু হয়েছে অনেক দেরিতে আমরা দেখতে পাই যে মানুষ সবসময়ই এটির তাৎপর্যের ব্যাপারে সচেতন ছিল সাহিত্যে এবং চারুকলায় এর বিভিন্ন উল্লেখ রয়েছে সাহিত্য ও শৈল্পিক সচেতনতায় এটির সন্ধান পাওয়া যায় শেক্সপিয়ারের সময় থাকে শেকসপিয়র চোখের অভিব্যক্তির বিশেষ উল্লেখ করেছেন এবং তিনি প্রায়শই চোখ কে মানব চরিত্রের প্রকাশ মাধ্যম হিসাবে দেখেছেন উদাহরণস্বরূপ মাচ্ আডু আবাউট নাথিং এ তিনি বলেছেন "Let me see his eyes that when I note another man like him I may avoid him" বা হেনরি VI এ তিনি বলেছেন "I see a strange confession in thine eye" অথবা হেনরি VI পার্ট II Henry VI Part II তে তিনি বলেছেন "look not upon me for thine eyes are wounding"তো আমরা দেখতে পাচ্ছি সুদূর নবজাগরণের সময় থেকে মানুষ বডি ল্যাঙ্গুয়েজের তাৎপর্যের ব্যাপারে অবগত ছিল এবং তথ্য আবেগ ও ভাবের আদান প্রদানে এটির ঠিক কি ভূমিকা ছিল শিল্পেও আমরা দেখতে পাই যে বিভিন্ন চিত্রকর এবং শিল্পীরা কমিউনিকেশনের নন ভার্বাল দিকগুলি প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী কারাভ্যাগিওর এই বিশেষ ক্যানভাসটি 16 শতকের শেষে বা 17 শতকের গোড়ার দিকে এঁকেছিলেন এবং তিনি তাঁর সমসাময়িক সমাজের সাধারণ দৈনন্দিন জীবন থেকে একটি স্বতঃস্ফূর্ত দৃশ্য আঁকার জন্য শরীরের অঙ্গ বিন্যাসের ওপর আকৃষ্ট হয়েছিলেন এই ফ্রেস্কো পেইন্টিংটি মাইকেলেনজেলোর একটি আইকনিক পেইন্টিং এটি সিসটাইন চ্যাপেলের সিলিংয়ের একটি অংশ যা 1508 1512 এর মধ্যে আঁকা হয়েছিল সুতরাং শিল্পী যে অর্থটি বোঝাতে চেয়েছেন কেবল আঙ্গুলগুলি দেখেই আমরা তা বোঝার চেষ্টা করতে পারি তবে আমার হৃদয়ের নিকটতম চিত্রটি আমার দেশের এক চিত্রশিল্পীর বিশ্বনাথ ধুরন্ধরের 19 শতকের চিত্রকর্ম এটি এই বিশেষ চিত্রকর্মে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন হিন্দু বিবাহের একটি দৃশ্য পোশাকগুলিও পুঙ্খানুপুঙ্খ ভাবে চিত্রিত এবং এখানে আঁকা প্রতিটি ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ আলাদা সুতরাং আপনি দেখতে পাবেন যে এই চিত্রকলার প্রতিটি চরিত্র আলাদা আলাদা ভাষায় কথা বলে এবং আমরা এখানে শুধুমাত্র শিল্পীর চতুরতার সাথে আঁকা বডি ল্যাঙ্গুয়েজ দেখে চরিত্র গুলির উদ্দেশ্য সংবেদনশীলতা এবং সামাজিক অবস্থান সম্বন্ধে ধারণা করতে পারি এমনকি সাহিত্য এবং চারুকলার বাইরেও আমরা দেখতে পাই যে বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারাবাহিকভাবে পেশাদার সচেতনতা রয়েছে এবং আমি বিশেষত সিসেরো এবং কুইন্টিলিয়নকে উল্লেখ করেছি এটি সমসাময়িক প্রারম্ভিক গণতান্ত্রিক পরিস্থিতিতে বিশেষত গুরুত্বপূর্ণ ছিল 18 এবং 19 শতকে আমরা দেখতে পেয়েছি যে ইউরোপীয় বক্তৃতা আন্দোলনও শরীরের সঞ্চারণ এবং কণ্ঠস্বরের উপর জোর দিয়েছে সর্বপ্রথম গবেষণা সংক্রান্ত অধ্যয়নের জন্য চার্লস ডারউইনকে কৃতিত্ব দেওয়া যেতে পারে

তার বেশিরভাগ মন্তব্যই বৈধ এবং সেগুলি সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে আরও বৈধতা পেয়েছে তবে বডি ল্যাঙ্গুয়েজ বিজ্ঞানের নিয়মাবদ্ধ গবেষণা সংক্রান্ত অধ্যয়ন শুরু হয়েছে আমরা দেখতে পাই যে এটি 1940 এর দশকের শেষের দিকে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রে বার্ডভিস্টেল কমিউনিকেশনের নন ভার্বাল দিকগুলি অনুসন্ধান করা শুরু করেছিলেন তিনি একজন নৃতাত্ত্বিক ছিলেন এবং খুব শীঘ্রই আমরা দেখতে পাই যে আরও বেশ কয়েকজন ব্যক্তি এই গবেষণার প্রতি আকৃষ্ট হয়েছিলেন প্রফেসর রে বার্ডভিস্টেলও এর সাথে যোগ উদাহরণস্বরূপ Refer slide time 1433 বার্ডভিস্টেল 1952 সালে কাইনিক শব্দটি ব্যবহার করেছেন

সুতরাং তাঁর এই শিল্পশৈলীর অন্তর্দৃষ্টি অধ্যাপক রে বার্ডভিস্টেলকে একটি অধ্যয়নের বিষয় সরবরাহ করেছিল অধ্যাপক রে বার্ডহিসটেল এবং অ্যালবার্ট মেহরাবিয়ান ল্যাব নিয়ন্ত্রিত পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া রেকর্ড করতে শুরু করেছিলেন তারা কখনও বডি ল্যাঙ্গুয়েজ শব্দটি ব্যবহার করেনি প্রকৃতপক্ষে তাদের সমস্ত লেখায় তারা নন ভার্বাল কমিউনিকেশন বা তারা আগে যে শব্দ ব্যবহৃত হতো তা ব্যবহার করেছিলেন তবে বডি ল্যাঙ্গুয়েজ নন ভার্বাল কমিউনিকেশনের জন্য একটি সাধারণ শব্দ ছিল যা 1970 এর দশকে জুলিয়াস ফাস্টের একটি বই প্রকাশের মাধ্যমে জনপ্রিয় হয়েছিল এই বইটির শিরোনাম ছিল বডি ল্যাঙ্গুয়েজ আর কখনো কখনো যেমন হয় এটি ঠিক হয়ে যায় তবে শিরোনামটি তখন থেকেই আমাদের স্মৃতিতে রয়ে এখন বডি ল্যাঙ্গুয়েজ এর আসল তাৎপর্যটি কি এই গবেষকরা প্রফেসর রে বার্ডভিস্টেল এবং মেহরাবিয়ান প্রায় দশ মিলিয়ন নন ভার্বাল কিউ এবং সিগন্যাল উল্লেখ করেছেন এবং রেকর্ড করেছেন অ্যালবার্ট মেহরাবিয়ান এক মুহুর্তে পরামর্শ দিয়েছিলেন যে কোনও বার্তার সামগ্রিক প্রভাব হল ভার্বাল কন্টেন্ট প্যারাল্যাঙ্গুয়েজ এবং বডি ল্যাঙ্গুয়েজ সংমিশ্রণ তিনি মৌখিক বিষয়বস্তুর জন্য 7 প্যারা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গলার স্বর বলার ধরন ইত্যাদির জন্য 35 এবং বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অঙ্গভঙ্গি চালচলন চোখের দৃষ্টি ইত্যাদির জন্য 58 রেখেছিলেন যদিও পরে তিনি এটি সংশোধন করেছিলেন এবং বলেছিলেন যে এটিকে কঠোরভাবে বিভাজিত করা যায় না তবে এটাই সত্য যে কোনও মুখোমুখি যোগাযোগ বিশেষত মৌখিক বিষয়বস্তু সবচেয়ে কম এই মডিউলে আমি বডি ল্যাঙ্গুয়েজ এর 9 টি উপাদান তালিকাভুক্ত করছি সুতরাং আসুন একে একে আমরা এগুলি দেখেনি বডি ল্যাঙ্গুয়েজ এর প্রথম যে দিকটি আমরা পড়তে যাচ্ছি তা হল প্রক্সিমিক্স প্রক্সিমিক্স হল একটি বিষয় যা প্রাপক ও যোগাযোগকারীর মধ্যে অবস্থিত শারীরিক দূরত্বের বোধকে সিগন্যাল এবং কোডের ভাষায় একইসাথে আমরা দেখতে পাই যে প্রক্সেমিকস শুধুমাত্র দুই বা ততোধিক মানুষের আলাপচারিতার মধ্যে দূরত্বের অধ্যয়ন করে না এটি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক পরিস্থিতিতে একটি জায়গার বিন্যাসের দিকেও নজর দেয় দ্বিতীয় যে দিকটি আমরা অধ্যয়ন করব তা অকুলেসিক্স বা চোখের চলাচলের অধ্যয়ন হিসাবে পরিচিত ওকুলেসিকস চোখের আচরণ চোখের ভাষা চোখের নড়াচড়া এবং ডানহাতি ব্যক্তি ও বামহাতি ব্যক্তির মধ্যে এগুলি পৃথক কিনা তা নিয়ে অধ্যয়ন করে এবং বিশ্লেষণ করে পেশাদার জগতে বিভিন্ন ধরনের চাহনি এবং তার অর্থ বুঝতে পারা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ এটি স্পর্শের ভাষা বা বলা যায় যে এটি কোন পরিস্থিতিতে স্পর্শের অনুপস্থিতি নিয়েও অধ্যয়ন করে এই ছবিগুলিতে আপনি দেখতে পারছেন যে একই স্পর্শ কীভাবে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মনোভাব এবং আবেগ প্রকাশ করতে পারে চতুর্থ হলো কাইনেসিকস কাইনিকস বিশেষত মানুষের চলাচলে শরীরের অঙ্গভঙ্গি এবং চালচলন অধ্যয়ন করে কাইনেসিকস এর তিনটি দিক আমরা পড়ব এমব্লেম কিছু নির্দিষ্ট চিহ্নের নিয়মাবদ্ধ অর্থের দিকে নজর দেয় যেমন ডুবসাঁতারুর কোটের একটি নির্দিষ্ট নিয়মাবদ্ধ মানে আছে অথবা ট্রাফিক সিগন্যালের মানুষটির কার্যকলাপ সুতরাং এটি মূক ও বধির এর ভাষা এবং যেহেতু এটি একটি নির্দিষ্ট চিহ্নের অর্থের নিয়মাবদ্ধ অধ্যায়ন আমরা কাইনেসিকস এর এই দিকটির দিকে নজর দেবো না আমরা মনোনিবেশ করব পরের দুটি দিক ইলাস্ট্রেটর এবং এফেক্ট ডিসপ্লেসের দিকে ইলাস্ট্রেটর আসলে কি এগুলি সেই মাইক্রো এবং ম্যাক্রো সংকেত যা আমরা কী বলতে চাই তা বোঝায় উদাহরণস্বরূপ আমি যদি হ্যাঁ বলতে চাই তাহলে আমি সেটি একটি ভাবলেশহীন মুখ নিয়ে বলবো না কোন মানুষ তার কথাবার্তার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে যোগাযোগ করতে পারে না এটা সত্যি কথা যে আমরা যারা এক্সট্রোভার্ট আমরা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে স্বচ্ছন্দ আমাদের অঙ্গভঙ্গি চলন বলন অনেক অভিব্যক্তিপূর্ণ অন্যদিকে একজন লাজুক এবং ইন্ট্রোভার্ট ব্যক্তি অনেক কম অঙ্গভঙ্গি ব্যবহার করে কথা বলে এফেক্ট ডিসপ্লে এক প্রকারের ইলাস্ট্রেটর শুধুমাত্র পার্থক্য এই যে ইলাস্ট্রেটর একজন ব্যক্তির আসল উদ্দেশ্যটি প্রকাশ করে এখন কিছু কিছু সামাজিক পরিস্থিতিতে ভদ্রভাবে মিথ্যে বলার দরকার হয় তুমি হয়তো কোন বন্ধুর সাথে দেখা করতে গেলে তোমাকে হয়তো খুব বাজে ভাবে রান্না করা একটি পুডিং বা একটি কেক বা কিছু কুকিজ খেতে দেওয়া হয়েছে তো তুমি কি বলবে এটা সুস্বাদু না তুমি বলবে বাহ এটা খুব ভালো খেতে খুব সুস্বাদু কিন্তু তুমি এটা বলবে একটা নকল হাসির সাথে যাতে সে তোমার আনন্দটি বুঝতে পারে এবং যাতে সে যে আবেগের সাথে এটা বানিয়েছে সেটাকে সম্মান দেওয়াসুতরাং তোমরা দেখতে পাবে যে এইরকম ভদ্রভাবে মিথ্যা বলা সমাজের প্রয়োজন যদিও আমরা সবসময় এই এফেক্ট ডিসপ্লেগুলি আমাদের মনের আসল উদ্দেশ্য গুলি কে লুকানোর জন্য ব্যবহার করতে পারি না এবং সেই জন্য এফেক্ট ডিসপ্লে শুধুমাত্র এক বা দুই মিনিটের জন্যই উপযোগী যদি না আমরা প্রশিক্ষিত অভিনেতা হয়ে থাকি বডি ল্যাংগুয়েজ এর পঞ্চম দিকটি হলো প্যারা ল্যাঙ্গুয়েজ আমরা একই শব্দ বিভিন্ন ভাবে উচ্চারণ করতে পারি বিভিন্ন অর্থ বোঝানোর জন্য কিন্তু আমরা সেই অনুমতি দেব খুবই কার্যকরী প্যারা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যাতে সে বুঝতে পারে আমরা সেই বিশেষ ব্যক্তির সম্পর্কে ঠিক কী অনুভব করি আমরা বলতে পারি হ্যাঁ ভেতরে আসো অথবা হ্যাঁ ভেতরে আসো অথবা হ্যাঁ ভেতরে আসা হোক বিভিন্ন আবেগের সাথে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে ক্রোধ বিদ্রূপটি স্বরের এই পরিবর্তনের সাথে বিভিন্ন তীব্রতায় প্রকাশ করা হচ্ছে কখনো এটি নকল হতে পারে কিন্তু বেশিরভাগ সময় এটি স্বাভাবিক ভাবে প্রকাশ পায় পারা ল্যাঙ্গুয়েজ হল গলার স্বরের সংকেতের অধ্যয়ন এবং একই সাথে এটি যেখানে কথা বলা উচিত ছিল তার নিশ্চুপতাকে অধ্যয়ন করে আমরা ষষ্ঠ দিকটি অধ্যয়ন করব যেটি ক্রোনেমিক্স হিসাবে পরিচিত আমরা ব্যক্তি হিসাবে সময়ের সাথে পাল্লয়েইদেই সুতরাং সময়ের এই বিষয়গুলি ক্রোনিমিক্সে অধ্যয়ন করা হবে ক্রোম্যাটিক্স হল রঙের অধ্যয়ন বিশেষত রঙের সামাজিক দিকগুলির অধ্যায়ন এবং আমরা দেখতে পাই যে রঙ বিশেষ ধরণের বার্তা বিনিময় করতেও ব্যবহৃত হয় সুতরাং এই বিষয়গুলি আমরা ক্রোম্যাটিক্সের অধীনে অধ্যয়ন করব আলফ্যাক্টিক্স আমাদের গন্ধ অনুভূতির উপর নির্ভর করে একটি গন্ধ ইতিবাচক এবং নেতিবাচকও হতে পারে এটি ব্যক্তিগত পছন্দ হতে পারে তবে প্রায়শই এখন আমরা দেখতে পাই যে এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক অভিরুচি হয়ে উঠেছে এমন কিছু সংস্কৃতি রয়েছে যেখানে গন্ধের ব্যবহার বিশেষত যে গন্ধ আমাদের দেহে ব্যবহৃত হয় সেগুলি অনুমোদিত হয় না তবে তার থেকেও বেশি এটি একটি সামাজিক এবং পেশাদার বিবৃতি সুতরাং আমরা এটি অলফ্যাকটিক্সের অধীনে এর তাৎপর্যটি অধ্যয়ন করব বডি ল্যাঙ্গুয়েজ এর নবম দিকটি হলো আর্টিফাক্ট আর্টিফ্যাক্ট বক্তার জামা কাপড় পরার ধারণা শরীরে ব্যবহার্য সাজসজ্জার সামগ্রীর ধরণ ইত্যাদিকে বিশ্লেষণ করে যেটি ব্যক্তিত্ব এবং আবেগের একটি বিবৃতি হয়ে ওঠে কারণ আমাদের দেহের অঙ্গভঙ্গি এবং চলন বলন ইত্যাদির মতো এটিও আমরা কী বলতে চাই তার একটি সংযোজিত অংশ আমরা দেখছি যে বডি ল্যাঙ্গুয়েজ এর অর্থ আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে কর্মকর্তা বা বস ছাড়া প্রতিটা মানুষ যারা এই মিটিংটিতে উপস্থিত তারা থেকে একটি নেতিবাচক আবেগ প্রকাশ করছে কিন্তু তাহলে আমাদের কাছে কেবল মাত্র 50 ভাবের আদান প্রদান হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বডি ল্যাঙ্গুয়েজ এমন কিছু জিনিসকে বোঝায় যেটা নীরবতা দিয়ে প্রকাশ করা যায় না সুতরাং একটি পরিস্থিতিতে নন ভার্বাল কমিউনিকেশনে সেই সমস্ত নন ভার্বাল স্টিমুলাই জড়িত থাকে যেখানে শুধুমাত্র শব্দের দ্বারা প্রকাশিত বার্তার দিকেই দেখা হয় না সোর্স এর দ্বারা কি ধরনের নন ভার্বাল দিকগুলি ব্যবহৃত হয়েছে সেটাও দেখাসুতরাং আমরা দেখতে পাব যে এটি ইচ্ছাকৃত হতে পারে এবং এটি অনিচ্ছাকৃতও হতে পারে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে একজন বক্তা তাদের নিজের বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সচেতন নয় আমরা এটিকে দু মিনিটের বেশি নিয়ন্ত্রণ করতে পারি না সর্বোচ্চ তিন মিনিট এবং এই কারণে বেশিরভাগ মৌখিক প্রতিযোগিতায় আমরা যা সময় বলেছিলাম তা কমপক্ষে 3 মিনিট একই সাথে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের সমাজ এবং সংস্কৃতির একটি ফলাফল বডি ল্যাঙ্গুয়েজ এর আন্তঃ সাংস্কৃতিক দিকগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা যদি এগুলিকে অগ্রাহ্য করি সাংস্কৃতিক বৈচিত্র এবং প্রভেদের এই দিকগুলি আমাদের প্রতিটি আলোচনার একটি বাধ্যতামূলক অংশ হবে আমরা দেখতে পাবো যে আমাদের অত্যধিক প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন পেশার প্রকৃতি এবং চাহিদা বাড়ার সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমাদের ধারণা আমাদেরকে বিভিন্ন মানুষের উদ্দেশ্য এবং মনোভাব বুঝতে সাহায্য এটি রোগীর কাউন্সেলিং বা ফিজিওথেরাপি বা নার্সদের পূনর্বাসনের কোর্স ইত্যাদির সাথে সম্পর্কিত অথবা এটি বিশেষভাবে সক্ষম বাচ্চাদের পরিচারিকার কাজ অথবা স্কুল শিক্ষকের কাজ বা সেই মানুষদের কাজ যারা তথ্য বিশ্লেষক বা অপরাধতত্ত্ববিদ অথবা পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য এফবিআই বা অনুশীলনরত আইনজীবী ম্যানেজার এমনকি আমাদের মতো সাধারণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুতরাং আপনি দেখতে পাবেন যে বডি ল্যাঙ্গুয়েজ এর ধারণা আমাদের বিভিন্ন পরিস্থিতিতে ভুল ব্যাখ্যা ও সংঘাত এবং বিরোধীতা এড়াতে সহায়তা করে তবে আমরা আমাদের ধারণাগুলি আরও বেশি আত্মবিশ্বাসের সাথে এবং আরও বেশি কার্যকারিতার সাথে প্রচার করতে সক্ষম সুতরাং কর্মক্ষেত্রের বিভিন্ন পরিস্থিতিতে আমরা দেখতে তাই যে বডি ল্যাঙ্গুয়েজ এর একটি ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পেলাম যে বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারা যেমন গুরুত্বপূর্ণ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এর প্রাসঙ্গিককরণও সমান গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে ব্যক্তি এটি পরিবর্তিত হয় সাধারণত আমাদের বডি ল্যাঙ্গুয়েজটি অন্য কারওর বডি ল্যাঙ্গুয়েজ এর সমান নয় এবং এর সাথে সংস্কৃতিগত পার্থক্যও রয়েছে যা আমরা উল্লেখ করেছি উদাহরণস্বরূপ জাপানে শ্রোতাদের বিশেষত মহিলা শ্রোতাদের বক্তার সাথে চোখাচোখি এড়ানোর জন্য বক্তার ঘাড়ে মনোনিবেশ করতে শেখানো হয় চীন এবং মধ্য প্রাচ্যে যখন এক ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানায় তখন চোখাচোখি সাধারণত এড়ানো হয় অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রোতাদের সরাসরি বক্তার চোখের দিকে তাকানোর জন্য উৎসাহ দেওয়া হয় তার সাথে আমরা লিঙ্গ ভেদে বিশেষ কিছু সাংস্কৃতিক গতানুগতিকতা দেখতে পাই এই সংস্কৃতিগুলিতে যেখানে লিঙ্গ সমতা কার্যত অস্তিত্বহীন আমরা দেখতে পাই যে এই ধরণের গতানুগতিকতা মানুষের উপর আরো বেশি প্রভাব ফেলে এবং বিভিন্ন পরিস্থিতিতে বিশেষত আন্তঃসংস্কৃতিক এবং আন্তঃজাতিগত ক্ষেত্রে এই সংকেতগুলিকে প্রায়শই ভুল বোঝা হয় সুতরাং আমাদের জন্য সাংস্কৃতিক ভেদাভেদ লিঙ্গভিত্তিক রীতিনীতি ও বডি ল্যাঙ্গুয়েজ এর ব্যবহার এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এর প্রাসঙ্গিককরণের প্রয়োজনীয়তার উপর মনোনিবেশ করা বিশেষত গুরুত্বপূর্ণ একটি ভাষা শব্দ বাক্য এবং অনুচ্ছেদ দিয়ে তৈরি হয় ঠিক তেমনই বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয় শব্দ বাক্য এবং অনুচ্ছেদ দিয়ে প্রতিটা অঙ্গভঙ্গি একটি শব্দের মত এবং জানি একটি শব্দের বিভিন্ন অর্থ থাকতে পারে এখানে আমি একটি উদাহরণ উদ্ধৃত করছি যা অ্যালান পীজ ব্যবহার করেছিলেন তিনি ইংরেজি শব্দ ড্রেসিং এর উল্লেখ করেছিলেন যেটির কমপক্ষে 10 টি আলাদা অর্থ আছে এমন কি উড এর মতন একটি সাধারন শব্দের বিভিন্ন অর্থ এবং আবেগ হতে পারে সুতরাং আমরা যদি একটিবার ব্যবহার করি এর অর্থ স্পষ্ট হয় না ঠিক আছে হবে অঙ্গভঙ্গিও শব্দের মত আমাদের মুখের ওপর একটি ভ্রুকুটি একটি শব্দের মতন যার অনেক রকমের অর্থ হতে পারে বডি ল্যাঙ্গুয়েজ এ একটি বাক্য আর কিছু অঙ্গভঙ্গি এবং চলন বলনের সমষ্টি সমতুল্য যেমন আমরা বলতে পারি উড আর তার অনেকরকম মানে থাকতে পারে একইভাবে একটি হাসি একটি ভ্রুকুটির অনেক সম্ভাব্য অর্থ থাকতে পারে আমরা শব্দটিকে একটি বাক্যে ব্যবহার করি আমার এক টুকরো কাঠ দরকার আমরা এই হাসিটির দিকে তাকাই আমরা ব্যক্তিটির গতিবিধি দিকে তাকাই আমরা প্যারা ল্যাঙ্গুয়েজটি শুনি এবং তারপর এটি একটি বাক্য হয়ে ওঠে আমাদের কাছে আমরা একটি বাক্য কে একটি অনুচ্ছেদে ব্যবহার করি এবং তার প্রাসঙ্গিককরণ করার চেষ্টা করি "I need a piece of wood it is so hot" "let us have some fire in the garden"সুতরাং এখন এটি একটি যথাযথ শব্দযুক্ত অনুচ্ছেদে পরিণত হয়েছে যেটি প্রাসঙ্গিক অর্থ বোঝায় যেটিকে নিয়ে সহজে বিতর্ক করা যায় না সংস্কৃতির বিভিন্নতা লিঙ্গগত রীতিনীতি এবং কিছু সময় এর তফাৎ এর সূচনার সাথে সাংস্কৃতিক ভেদাভেদ গুলি দেখতে থাকি লিঙ্গভিত্তিক রীতিনীতি দেখতে থাকি এর জন্য বডি ল্যাঙ্গুয়েজ এর প্রাসঙ্গিক করণের প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ কোনও কথাবার্তা শোনার পর অথবা কোন প্রবন্ধ বা জনপ্রিয় বই পরে কোনও ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য ইচ্ছে হতেই পারে

তবে এখন সম্ভবত আমার ঠান্ডা লেগেছে এবং আমার চুলকানি হচ্ছে সুতরাং আপনি দেখতে পারছেন যে একটা বিচ্ছিন্ন অঙ্গভঙ্গির ভিত্তিতে সিদ্ধান্তে আসা কখনই সহায়ক নয় সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে বডি ল্যাঙ্গুয়েজ এর প্রাসঙ্গিককরণ গুরুত্বপূর্ণ যদি আপনি কোন প্রেক্ষাপটকে অবহেলা করেন ক্যারল গোম্যান যে পাঁচটি সাধারণ ভুল উল্লেখ করেছেন সেগুলি এখানে তালিকাভুক্ত করা যেতে পারে আমরা হয়তো প্রসঙ্গকে বিবেচনা করতে বা একটি একক অঙ্গভঙ্গির সাথে অর্থটি সংযুক্ত করতে ভুলে যেতে পারি সুতরাং এই বক্তৃতায় আমরা বডি ল্যাঙ্গুয়েজের মূল সংজ্ঞা সময়ের সাথে সাথে একটি অধ্যয়নের ক্ষেত্র হিসাবে বডি ল্যাঙ্গুয়েজের উত্থান বিষয়ে আলোচনা করেছি আমাদের পরবর্তী বক্তৃতায় আমরা ধীরে ধীরে এই বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা শুরু করব